এই মাত্র অ্যাসাইনমেন্ট 6 এর প্রথম চারটি সমস্যার সমাধান করল শৈলেন্দ্র কুমার পরের চারটি সমস্যার সমাধান করবে অনমোল ঠাকুর সেও PhD ছাত্র আমাদের ডিপার্ট্মেন্টে IIT কানপুরে এই হল অনমোল ঠাকুর ছাত্র পরিচয় করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ স্যার এবার আমি সমাধান করব অ্যাসাইনমেন্ট 6 এর অবশিষ্ট সমস্যা গুলি সমস্যা 5 আমি আগে সমস্যা টি বলে নিই সমস্যা টি হল একটি গোলক বহন করে পৃষ্ঠতল আধান ঘনত্ব সিগমা তাহলে আমরা ধরে নিলাম একটি গোলক যার পৃষ্ঠতল আধান ঘনত্ব সিগমা তার পৃষ্ঠের ওপরে রয়েছে এটি হল মুল বিন্দু গোলক টি z অক্ষের সাপেক্ষ্যে ঘুরছে আবর্ত গতি ওমেগা তে যার সমান হল ওমেগা z ক্যাপ বেশ তাহলে আমি আগে আঁকি এটি ঘুরছে ওমেগা z ক্যাপ হিসেবে পৃষ্ঠের ঠিক বাইরে পয়েন্টিং ভেক্টর আমাদের গণনা করতে হবে এই সিস্টেমের জন্য এর সমাধান করার জন্য আমি সাহায্য নেব পাঠক্রম 25 এর যেখানে প্রশিক্ষক পরিষ্কার ভাবে শিখিয়েছেন এই ধরণের সিস্টেমের জন্য চৌম্বক ক্ষেত্র কি ভাবে হিসেব করতে হয় একটি ঘুর্ণায়মান গোলকের ভেক্টর বিভব এর অভিব্যক্তি আমি সেখান থেকেই লিখছি তার থেকেই আমরা চৌম্বক ক্ষেত্রের হিসেব করব তারপর আমরা এর তড়িৎ ক্ষেত্র গণনা করব আর অবশেষে পয়েন্টিং ভেক্টর গণনা করব তাই পাঠক্রম 25 এর খাতা যদি দেখো খুঁজে পাবে এমন সিস্টেমের জন্য ভেক্টর বিভব A এর মান হয় মিউ নট ক্যাপিটাল R R হল ব্যাসার্ধ তাহলে বলে দিই A হল মিউ নট ক্যাপিটাল R ওমেগা সিগমা r সাইন থিটা r হল সেই দূরত্ব যেখানে আমরা ভেক্টর বিভব গণনা করছি বাই 3 এটি যখন r ক্যাপিটাল R এর সমান বা ছোট আর তা হল মিউ নট ক্যাপিটাল R টু দি পাওয়ার 4 ওমেগা সিগমা সাইন থিটা বাই 3 r যখন r ক্যাপিটাল R এর সমান বা বড় আমাদের সমস্যায় আমাদের গণনা করতে হবে ঠিক বাইরে আমরা এই তথ্য টি পরে ব্যবহার করব এখন আমরা আলাদা ভাবে ছোট r বড় R ব্যবহার করব আর পরে r সমান R বসাব সেটা মনে রেখো একবার A পেয়ে গেলে আমরা তার থেকে চৌম্বক ক্ষেত্র B গণনা করে নেব কার্ল A এর মাধ্যমে এই গণনা টি আমি তোমাদের জন্য ছেড়ে দিলাম তোমরা স্ফেরিকাল পোলার কোঅরডিনেটে কার্ল A হিসেব করবে আচ্ছা আমি লিখতে ভুলে গেছিলাম যে A এর দিক হল ফাই ক্যাপ তাই B সমান কার্ল A তোমরা স্ফেরিকাল পোলার কোঅরডিনেটে গণনা করবে আমি B এর অভিব্যক্তি ঠিক গোলকের বাইরে মানে যখন r ক্যাপিটাল R এর থেকে বড় এখানে লিখে দিচ্ছি B সমান হল মিউ নট R টু দি পাওয়ার 4 ওমেগা সিগমা বাই 3 2 কস থিটা r ক্যাপ যোগ সাইন থিটা থিটা ক্যাপ বাই r কিউব এই হল এই সিস্টেমের জন্য B তোমরা r ক্যাপিটাল R এর থেকে বড় নেবে যেমন আমি এখানে নিলাম এই গণনার জন্য তাহলে আমাদের যখন B জানা হয়ে গেল এবার আমরা A গণনা করব দুঃখিত তড়িৎ ক্ষেত্র গণনা করব এই গোলকের জন্য তড়িৎ ক্ষেত্রের জন্য আমরা ব্যবহার করব গাউসের সুত্র আমি আবার আঁকছি এই গোলক এই হল সিগমা আর নিলাম একটি গাউসিয়ান পৃষ্ঠ r দূরত্বে এবার সহজেই লেখা যায় E ডট ds সমান সিগমা সিগমা গুন 4 পাই R স্কয়ার R যেখানে ব্যাসার্ধ এই ভাবে লিখতে পারো ব্যাসার্ধ R বাই এপসাইলন নট বাঁ দিক সমান সহজেই লিখতে পারি E গুন 4 পাই r স্কয়ার E অবশ্যই রেডিয়াল ভাবে বাইরের দিকে ডান দিক সমান হল সিগমা গুন 4 পাই R স্কয়ার বাই এপসাইলন নট তাহলে E হল সিগমা R স্কয়ার বাই এপসাইলন নট r স্কয়ার r ক্যাপ তাহলে আমরা E পেলাম B আগেই পেয়েছি তাই পয়েন্টিং ভেক্টর S সমান হবে 1 বাই মিউ নট E ক্রস B তাহলে এবার আমাদের ভেক্টর গুন করতে হবে তোমরা সেটা করে নিও আমি শেষ উত্তর টি লিখে দিচ্ছি শুধু প্রত্যেক টি পদের চিহ্নের খেয়াল রাখবে S হবে R টু দি পাওয়ার 6 ওমেগা সিগমা স্কয়ার সাইন থিটা বাই 3 r টু দি পাওয়ার 5 এপসাইলন নট ফাই ক্যাপ এবার আমরা করব সেই শর্ত যা প্রশ্নে দেওয়া ছিল মানে গণনা করতে হবে ঠিক গোলকের বাইরে তাহলে এবার r সমান R বসালে ঠিক বাইরেই S হয়ে যায় ওমেগা সিগমা স্কয়ার R সাইন থিটা বাই 3 এপসাইলন নট এই উত্তরে পয়েন্টিং ভেক্টর এর দিক হবে ফাই দিক তাহলে এই যদি সমাধান হয় তোমরা দেখতে পাবে বিকল্প B হল সঠিক উত্তর তাহলে এই হল উত্তর এবার আমরা সমস্যা 6 এর দিকে এগোই প্রশ্ন 6 এ বলা আছে একটি দীর্ঘ সলেনয়েড যার ব্যাসার্ধ হল r ও যার পাক সংখ্যা n প্রতি একক দৈর্ঘ বহন করছে প্রবাহ I নট সময় t সমান 0 তে তাহলে প্রশ্ন অনুযায়ী আমাদের আছে একটি সলেনয়েড আর I হল ফাই দিকে I সময়ের সাথে বদলাচ্ছে ও তার মান দেওয়া আছে t এর ফাংশান হিসেবে I নট যোগ আলফা t রৈখিক ভাবে বাড়ছে চোঙের পৃষ্ঠের ঠিক বাইরে প্রবাহ I সমান I নট যোগ আলফা t তাহলে চোঙের পৃষ্ঠের ঠিক ভেতরে পয়েন্টিং ভেক্টর কি হবে এখানে দেখো আমাদের গণনা করতে হবে পৃষ্ঠের ঠিক ভেতরে তাই আমরা r সমান R পরে বসাব আমরা আগে গণনা করব E B আর তারপর E আর B এর ক্রস গুণফল আমরা ভালো করে জানি যে একটি দীর্ঘ সলেনয়েড যার দৈর্ঘ অসীম তার চৌম্বক ক্ষেত্র সমান হয় মিউ নট n I z ক্যাপ ওই I টি ফাই দিকে তাই মিউ নট n I z ক্যাপ এবার I হল t এর ফাংশান তাই প্রবাহের পরির্তন আসলে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন ঘটাবে সময়ের সাথে ও তা আবেশিত করবে একটি তড়িৎ ক্ষেত্র তাই এখানে লেখা যেতে পারে তড়িৎ ক্ষেত্র E ডট dl সমান ঋণাত্মক d বাই dt B ডট d s এবার এখানে এই ছোট বৃত্ত নিলাম যার ব্যাসার্ধ S তাহলে হিসেব মত পাবো E গুন 2 পাই S এর সমান ঋণাত্মক d B বাই dt ডট2 পাই S আর d B বাই dt হল মিউ নট n dI বাই dt সমীকরণ 1 থেকে আমরা সরাসরি লিখতে পারব d B বাই dt সমান মিউ নট n আলফা তাহলে E এর মান তখন হবে ঋণাত্মক মিউ নট n আলফা R বাই 2 যেখানে R হল সলেনয়েডের ব্যাসার্ধ আসলে তা ফাই ক্যাপের দিকে এবার আমাদের পয়েন্টিং ভেক্টর হিসেব করতে হবে B এর মান আগের পাতা তে লেখাই আছে তাই S সমান হবে E ক্রস B বাই মিউ নট অর্থাৎ ঋণাত্মক মিউ নট n স্কয়ার আলফা বাই 2 গুন I নট যোগ আলফা t r ক্যাপ এখানে রেডিয়াল দিক জড়িত আছে এর ভৌত ব্যাখ্যা স্যার তোমাদের বুঝিয়ে দেবেন তাহলে এখনো অবধি দুটি সমস্যার সমাধান হয়ে গেছে একটি সমস্যা ছিল ঘূর্ণায়মান গোলক নিয়ে ও অন্য টি সলেনয়েড নিয়ে যার প্রবাহ মাত্রা বাড়ছিল আগের প্রশ্নের জন্য পয়েন্টিং ভেক্টরের দিক ছিল ফাই দিক আর তাই তা পাক খাচ্ছিল সেটি নিজের সাপেক্ষ্যেই ঘুরছিল তাই কোন শক্তি ভেতরে যাচ্ছিল না বা বাইরে আসছিল না অন্য দিকে এই সলেনয়েডের শক্তি ভেতরে আসছে পয়েন্টিং ভেক্টরের সাথে তোমরা মনে করে দেখো পয়েন্টিং ভেক্টর হল এমন একটি ভৌত রাশি যা নির্দেশ করে কত টা শক্তি প্রতি একক ক্ষেত্রফলে বাহিত হচ্ছে তাই আগের প্রশ্নে গোলক টির জন্য তোমরা দেখলে তা ঘোরে বা কোন শক্তি সিস্টেমের মধ্যে ঢোকে না বা বেরোয় না অন্য দিকে সলেনয়েডের প্রবাহ যেহেতু বাড়তে থাকে তার ভেতরে ক্ষেত্র ও তাই হয় আর B ক্ষেত্র যদি বাড়ে চৌম্বক ক্ষেত্রে যেই শক্তি সঞ্চিত থাকবে তাও বেড়ে যায় আর তা নিয়ে আসে পয়েন্টিং ভেক্টর এবার আমরা পরের দুটি সমস্যার সমাধান করব তৃতীয় প্রশ্নে বলা হয়েছে যে দুটি বড় বৃত্তাকার পাত আছে যাদের ব্যাসার্ধ A ও যারা মিলে তৈরি করেছে একটি সমান্তরাল পাত ধারক ও তাদের মধ্যে দূরত্ব হল d তাহলে এইরকম হল দুটি পাত একটি পাতে আছে আধান Q 0 আর পরের টি তে আছে ঋণাত্মক Q 0 তাদের মধ্যে দূরত্ব d আমাদের গণনা করতে হবে এই বিন্দু P তে পাত দুটি কে যদি এদের কেন্দ্র থেকে একটি তারের সাহায্যে যুক্ত করা হয় যা একটি প্রবাহ সেই তার দিয়ে বাহিত হয় অবশ্যই প্রবাহ বাহিত হবে এখানে থেকে এখানে নিচের পাত থেকে ওপরের পাতে এই তারের রোধ যদি R হয় অর্থাৎ তারের রোধের মান দেওয়া আছে R তার থেকে S দূরত্বে P বিন্দু তে চৌম্বক ক্ষেত্র কত হবে এই বিন্দু টির দূরত্ব S এখানে আছে ঋণাত্মক Q 0 এবার এগোনো যাক আমরা এই ভাবে এগোবো এটি হল সমস্যা 7 আমরা জানি V সমান I R বা V বাই R হল I যার সমান হল dQ বাই dt আর এর সমান হল আবার তার সমান হল ঋণাত্মক Q বাই C R আধান যেহেতু কমছেআমরা এখানে Q কে ঋণাত্মক Q নিয়েছি কারণ আধান এখানে থেকে এখানে বাহিত হচ্ছে তাই ঋণাত্মক Q তাহলে আমরা এখান থেকে পাবো dQ বাই Q সমান ঋণাত্মক dt বাই RC এবার তোমরা হিসেব করতে পারো যে t যখন 0 তখন থাকবে Q 0 আর t যখন অন্য কিছু এটি হবে Q তাহলে ln Q by Q 0 হবে ঋণাত্মক t বাই RC যেখান থেকে পাই Q সমান Q 0 e টু দি পাওয়ার ঋণাত্মক t বাই RC যার মানে হল কোন সময় t তে আধান Q এই নিচের পাত থেকে কমছে আবার এও বলা যায় যে প্রবাহ বাড়ছে দুটি একই এবার আমরা তড়িৎ ক্ষেত্র E গণনা করব তাহলে এই হল আমার পাত দুটি এদের আধান হল ধনাত্মক Q 0 ও ঋণাত্মক Q 0 আমরা জানি কোন বিন্দু তে অবশ্যই এখানে তড়িৎ ক্ষেত্র এই ভাবে নির্দেশিত হবে আমরা জানি কোন বিন্দু তে একটি পাতের জন্য তড়িৎ ক্ষেত্র E সমান হবে সিগমা বাই 2 এপসাইলন নট আর দ্বিতীয় পাতের জন্য ও হবে সিগমা বাই 2 এপসাইলন নট আর এই দুটিই হবে z দিকে আমি আমার কোঅরডিনেট সিস্টেম এই রকম ধরে নিয়েছি এই হল z x yতাহলে এটি যাচ্ছে ধনাত্মক z দিকে

তাই আমার E ক্ষেত্র হল সিগমা বাই এপসাইলন নট z ক্যাপ এবার E কে লেখা যায় কোন সময়ের সাপেক্ষ্যে কারণ আধান কমে যাচ্ছে আমরা তা লিখতে পারি E t হিসেবে সিগমার যায়গায় লিখব যা আধান রয়ে গেছে মানে Q 0 e টু দি পাওয়ার ঋণাত্মক t বাই RC বাই পাতের ক্ষেত্রফল পাই a স্কয়ার এপসাইলন নট z ক্যাপ তাহলে এই হল আমাদের তড়িৎ ক্ষেত্র একটা কথা মনে রেখো যে চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে তড়িৎ ক্ষেত্রের পরিবর্তনের জন্য তড়িৎ ক্ষেত্রের পরিবর্তন চৌম্বক ক্ষেত্র আবেশিত করে তাহলে আমরা আগে সেই চৌম্বক ক্ষেত্রের গণনা করব যা এই তড়িৎ ক্ষেত্রের পরিবর্তনের জন্য সৃষ্টি হয় আর তারপরে প্রবাহ I বহন করা তারের জন্য চৌম্বক ক্ষেত্রের মান হিসেব করব তার মানে চৌম্বক ক্ষেত্র দুটি অবদানের জন্য সৃষ্টি হচ্ছে প্রথম টি সময়ের সাথে পরিবর্তন হওয়া তড়িৎ ক্ষেত্রের জন্য আর দ্বিতীয় প্রবাহ বহন করা এই তারের জন্য আমরা একে একে তা গণনা করব আগে এই তড়িৎ ক্ষেত্রের পরিবর্তনের জন্য সৃষ্ট চৌম্বক ক্ষেত্র গণনা করি আমরা সরাসরি লিখতে পারি ডেল E বাই ডেল t সমান ঋণাত্মক 1 বাই RC পাই a স্কয়ার এপসাইলন নট না ঋণাত্মক 1 লিখব না আমি সরাসরি এখানে লিখে দেব ঋণাত্মক Q 0 e টু দি পাওয়ার ঋণাত্মক t বাই RC z ক্যাপ এর দিকের জন্য এবার আমরা চৌম্বক ক্ষেত্র গণনা করব এই সময়ের সাথে পরিবর্তন হওয়া তড়িৎ ক্ষেত্রের জন্য তাহলে B ডট dl সমান পাবো মিউ নট এপসাইলন নট dE বাই dt ডট ds এই হল চৌম্বক ক্ষেত্র সময়ের সাথে পরিবর্তন হওয়া তড়িৎ ক্ষেত্রের জন্য আমি আবার আঁকব কোন একটি S নিই যেমন দেওয়া আছে তাই B ডট dl এর dl হল এই ফাই দিকে তাই পেলাম ফাই দিক তাই এখানে দিকের কথা মাথায় রেখো এখানে B গুন 2 পাই S সমান মিউ নট এপসাইলন নট এখানে বসাব dE বাই dt যা আমরা আগেই হিসেব করেছি আর তা হল আমি তাহলে লিখি Q 0 ঋণাত্মক চিহ্নের সাথে e টু দি পাওয়ার ঋণাত্মক t বাই RC বাই এপসাইলন নট RC গুন পাই S স্কয়ার এখান থেকে এপসাইলন দুটি কেটে যাবে আর থাকবে a ds তাই এখানে পাই S স্কয়ার চলে আসবে আর আমার B সমান পাবো ঋণাত্মক মিউ নট Q 0 e টু দি পাওয়ার ঋণাত্মক t বাই RC বাই 2 পাই RC পাই a স্কয়ার পাই s স্কয়ার এই পাই কেটে দেবে এই পাই কেএখানে একটি s চলে আসবে এই s কেটে দেবে এই s কে আর সবটা হবে ফাই ক্যাপের দিকে এই হল আমার B ভেক্টর ঋণাত্মক মিউ নট Q 0 e টু দি পাওয়ার ঋণাত্মক t বাই RC s বাই 2 পাই RC a স্কয়ার ফাই ক্যাপ তাহলে এই হল সময়ের সাথে পরিবর্তন হওয়া তড়িৎ ক্ষেত্রের অবদান এরপর দ্বিতীয় অবদান আগের টি কে লিখব B সরণ এই ছিল প্রথম টি এবার দ্বিতীয় B এর অংশ টি গণনা করি যা সৃষ্টি হয় তারে প্রবাহের জন্য তাহলে আবার একই লুপ নেব যার ব্যাসার্ধ s আর ব্যবহার করব অ্যাম্পেয়ার এর সুত্র অর্থাৎ B ডট dl সমান মিউ নট I যা ঘিরে রাখা আছে এই লুপে দিয়ে প্রবাহ এই দিকে বাড়ছে তোমরা জানো তাহলে এই হল B গুন 2 পাই s যার সমান মিউ নট I মানে dQ বাই dt আরও ভাল করে লিখলে d বাই dt Q 0 e টু দি পাওয়ার ঋণাত্মক t বাই RC আর আমি এখানে মড নেব কারণ I বাড়ছে তাই এটি হবে মিউ নট Q 0 বাই RC e টু দি পাওয়ার ঋণাত্মক t বাই RC এই দিকে B গুন 2 পাই s তাই B ভেক্টর সমান হবে মিউ নট Q 0 e টু দি পাওয়ার ঋণাত্মক t বাই RC বাই 2 পাই RC s ফাই ক্যাপ এই হল প্রবাহ I এর জন্য আমি এই ভাবে লিখলাম এবার মোট B হিসেব করব মোট B মানে B টোটাল B টোটাল হবে মিউ নট বাই 2 পাই RC Q 0 e টু দি পাওয়ার ঋণাত্মক t বাই RC বাই s ফাই ক্যাপ বিয়োগ মিউ নট বাই 2 পাই RC Q 0 e টু দি পাওয়ার ঋণাত্মক t বাই RC s বাই a স্কয়ার ফাই ক্যাপ এখানে যেই রাশি গুলি যৌথ তাদের বাইরে আনলাম মিউ নট বাই 2 পাই RC Q 0 e টু দি পাওয়ার ঋণাত্মক t বাই RC হল যৌথ থেকে গেল 1 বাই s বিয়োগ s বাই a স্কয়ার আর ফাই ক্যাপ তাহলে এই হল B ভেক্টর তাহলে প্রদত্ত বিকল্প গুলির মধ্যে দেখতে পাচ্ছো বিকল্প C একে সন্তুষ্ট করে এবার প্রশ্ন 8 আগের সিস্টেম টারই পয়েন্টিং ভেক্টর গণনা করতে হবে আমরা আগে E গণনা করেছি তারপর B গণনা করেছি তাহলে এখন লিখতে পারি S সমান 1 বাই মিউ নট E ক্রস B এতই সহজ আমরা জানি E সমান Q নট e টু দি পাওয়ার ঋণাত্মক t বাই RC বাই পাই a স্কয়ার এপসাইলন নট আর এই E হল z দিকে তাহলে S সমান হবে এখানে এক বারে গুন করেই বসাই Q নট স্কয়ার e টু দি পাওয়ার ঋণাত্মক 2t বাই RC বাই 2 পাই RC a স্কয়ার এপসাইলন নট 1 বাই s বিয়োগ s বাই a স্কয়ার আর এই z ক্যাপ ক্রস ফাই ক্যাপ তার মানে S ভেক্টর সমান Q নট স্কয়ার e টু দি পাওয়ার ঋণাত্মক 2t বাই RC বাই 2 পাই RC a স্কয়ার এপসাইলন নট 1 বাই s বিয়োগ s বাই a স্কয়ার z ক্যাপ ক্রস ফাই ক্যাপ থেকে ঋণাত্মক r ক্যাপ

এবার পয়েন্টিং ভেক্টরের জন্য যা যা বিকল্প দেওয়া হয়েছিল প্রশ্নে তার মধ্যে একটির সঙ্গে মিলে যাচ্ছে আমাদের উত্তরের সাথে একটা কথা আমি এখানে বলতে চাই তা হল এই RC রাশি টি কে অনেক সময় টাইম কন্সট্যান্ট বলা হয় একটি ট্রান্সিয়েন্ট বর্তনীর টাইম কন্সট্যান্ট